ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স I এর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম এবং আজকের বিষয় হল ইন্ডিটারমিনেট ফর্ম তাহলে এই বিষয়গুলি আজ আমরা পর্যালোচনা করব অতএব এই ইন্ডিটারমিনেট ফর্মে এল হসপিটাল রুল LHospitals rules যেটা খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি এইসব ফর্ম গুলি নিয়ে কাজ করার জন্য এবং এই ক্ষেত্রে আমরা কিছু উদাহরণ দিয়ে দেখবো এই বিষয়টি শুরু করার আগে আমি তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই পূর্বের লেকচারগুলো থেকে আমরা যা শিখেছি তা হল মিন ভ্যালু থিওরেম বা কচি মিন ভ্যালু থিওরেম সেখানে আমরা দেখেছি যে যদি দুটি ফাংশন থাকে f ও g যেগুলি কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিএবেল একটি ব্যাপ্তি ab এবং g হল g এর ডেরিভেটিভ যেটা উধাও হয়ে যায় না এই ব্যাপ্তির মধ্যে কোন বিন্দুতে সেখানে একটি বিন্দু c অবশ্যই থাকে যেটাকে আমরা লিখতে পারি fb f gb g যার মান সমান হয় ডেরিভেটিভ গুলির অনুপাতে c বিন্দুতে তাই এই উপপাদ্যটি আমরা ব্যবহার করব কিছু বিষয় প্রমাণ করার জন্য এবং ইন্ডিটারমিনেট ফর্মগুলি কি তা আমরা একটি উদাহরণের মাধ্যমে বুঝবো sin x 1 x 1 এবং উপরের অংশটি কে আমরা লিখতে পারি x2 1x 1 আমরা এগুলির মান নির্ণয় করতে চাই যখন x 1 তাই যখন আমরা x1 প্রতিস্থাপন করব তখন আমরা পাব 0 কে 0 দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ 00 তাই এই ক্ষেত্রে আমরা সরাসরি x 1 প্রতিস্থাপন করতে পারবো না অনুরূপভাবে আমাদের কাছে যদি একটি উদাহরণ থাকে x x এবং এই ক্ষেত্রে আমরা যদি দেখতে চাই যে যদি x 0 হয় তাহলে সেই সমীকরণটির মান কি হবে তাই আমরা যদি লিখি x 0 তাহলে আমরা পাব 1 cos 0 যার মান হবে 0 যেটাকে আমাদের 0 দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ আমরা আবার পাব 00 যার মান নির্ণয় করা যাবে না তাই প্রশ্ন হল যে যখন f ও g দুটো মান 0 হতে যাচ্ছে তখন f xg এই অনুপাতটার কি পরিণতি হবে আজ এই উদাহরণ থেকে আমরা সেটা বুঝবো সুতরাং sin x 1 ⁡ অতএব নিম্নলিখিত ফাংশনটি sin x 1 ⁡মান দাঁড়াবে 1 এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা x2 1x 1 নেব সে ক্ষেত্রে 1 বাতিল হয়ে যাবে x 1 নিউমারেটর থেকে কারণ সেখানে থাকবে x 1 ও x1 অতএব এই x 1 বাতিল হয়ে যাবে x 1 এর সাথে এবং পড়ে থাকবে শুধুমাত্র 2 এটাকে 1 cos x xকে যদি আমরা পুনরায় মান নির্ধারণ করি আমরা দেখব পরবর্তী লেকচারের যে এর লিমিট 0 তাই প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা পাচ্ছি 00 কিন্তু তাদের লিমিটগুলো আলাদা প্রথমটি লিমিট 1 দ্বিতীয়টিতে 2 ও তৃতীয়তে 0 তাই ইন্ডিটারমিনেট সমীকরণগুলি কি রকম আমরা এখন দেখব তাই তাদেরকে এইরূপে 00 অবস্থায় দেখা যেতে পারে বা আরেকটি ধরন হতে পারে তা হল নিউমারেটার ও ডিনোমিনেটার দুজনে তাহলে আমরা পাব ∞∞ আরো কতগুলি ইন্ডিটারমিনেট রূপ রয়েছে যেমন ∞ ∞ বা 00 বা 0 তাই এইসব রূপগুলি ইন্ডিটারমিনেট উদাহরণস্বরূপ 0 বা 1 ∞ ∞ তাই এখানে একটি মন্তব্য করা হয়েছিল এই রূপগুলি সম্বন্ধে উদাহরণস্বরূপ 0 ∞×∞ ∞∞ or ∞ কে আমরা নেব এবং দেখব এদের মান কিভাবে নির্ধারণ করা যায় উদাহরণস্বরূপ আমরা যদি নেই 0 তাহলে দেখব যে এটির মান 0 এবং এবং ∞×∞ এর ক্ষেত্রে তা হবে আবারো ∞∞ এর ক্ষেত্রে এটির মান দাঁড়াবে এবং র ক্ষেত্রেও তার মান দাঁড়াবে এবং ∞ এর ক্ষেত্রে এর মান দাঁড়াবে 0 তাই এই রূপগুলির মান নির্ধারণ করা সম্ভব তাই এইরকম সমীকরণ এলে আমরা সরাসরি এদের মান প্রতিস্থাপন করব কিন্তু আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে কারণ কিছু পদ্ধতির দ্বারা আমাদের এই মান নির্ধারণ করতে হবে এখানে একটি খুবই সহজ পদ্ধতি রয়েছে যাকে বলা হয় এল হসপিটাল পদ্ধতি যেটিকে ব্যবহার করা হবে এইসব ক্ষেত্রে মান নির্ধারণ করার জন্য তাই আমরা এখন দেখব কিভাবে এদের বিশ্লেষণ করা যায় ধরা যাক দুটি ফাংশন আছে f ও g যেগুলি একটি আবদ্ধ ক্ষেত্র ab র মধ্যে কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিএবেল এবং g' হল g এর ডেরিভেটিভ যেটি এই বদ্ধ ক্ষেত্রের closed iচnterval মধ্যে কোথাও উধাও হচ্ছে না সবকটি শর্ত হল কচি মিন ভ্যালু উপপাদ্যের শর্ত যা আমরা আগে দেখেছি আগের শর্তগুলির সঙ্গে আমাদের যদি আরো থাকে যেমন fa0 যার অর্থ ফাংশনটির মান 0 a বিন্দুতে তাহলে আমরা উপরোক্ত এল হসপিটাল পদ্ধতির প্রমাণে দেখব যে তুমি যদি এর মান নির্ণয় করতে চাও যথাক্রমে লিমিট x→a তাহলে ডান হাতে তুমি পাবে x→a f g যেখানে এই অনুপাতটি সরাসরি ভাবে বলছে যে f এর মান 0 তাই এটি 00 রূপ নেয় কিন্তু তুমি যদি এই লিমিট ধরো এবং এই পদ্ধতিটি ব্যবহার করো তাহলে দেখবে দুটো ক্ষেত্রেই তাদের মান সমান যা হলো ডেরিভেটিভ গুলির সমানুপাতিক তাহলে এটি আরেক ধরনের ব্যবহার প্রণালী এবং খুব স্বাভাবিকভাবেই এই ডেরিভেটিভটির অস্তিত্ব আছে কারণ তাছাড়া এর কোনো মানে দাঁড়ায় না এই বিষয়টিকে পরবর্তী ক্ষেত্রে আমরা আরো উদাহরণ দিয়ে বিশ্লেষণ করে দেখব কিন্তু তার এই মানে দাঁড়ায় না যে f g এর লিমিটের কোন অস্তিত্ব নেই এখানে এটি পদ্ধতি যে যদি এই লিমিটের অস্তিত্ব থাকে তাহলে তার মান সেই ফাংশনটির সমানুপাতিক মানের সাথে সমান এর প্রমাণ টা খুবই সরল যদি আমরা এল হসপিটাল পদ্ধতি ব্যবহার করি এই ক্ষেত্রে কচি মিন ভ্যালু উপপাদ্য এ দুটি ফাংশন f ও g থাকে তাহলে f x f এবং g x g হবে fξgξ এবং অবস্থান করবে a ও x এর অন্তর্বর্তী স্থানে ভাই আমরা একটি বিন্দু x ধরে নিচ্ছি অন্তর্বর্তী জায়গায় এবং খুব স্বাভাবিক ভাবেই x a এর সাথে সমান নয় এবং আমরা উপরোক্ত উপপাদ্য টি প্রয়োগ করেছি তাই আমরা জানি ফাংশানটির মান a ও g বিন্দুতে তাই a বিন্দুতে দুটো ফাংশানের মান 0 তাই বাম হাতে সমীকরণটি হবে f g তাই এখানে আমাদের কাছে যেটা আছে f g তার মান সমান fξ যা gξ এর উপরে যেখানে রয়েছে a ও x এর মধ্যে এখন আমরা যদি এই লিমিটটা ধরে যে x→a এবং যেহেতু রয়েছে a ও x এরমধ্যে তাই স্বাভাবিকভাবেই এর মান গিয়ে দাঁড়ায় a তে এই বিষয়টি কি এখন আমরা দেখব তাই এখন আমরা যদি লিমিট ধরি x→a f gএবং এরপরে এর মান গিয়ে দাঁড়াবে তে তাই এর মান গিয়ে দাঁড়াবে a তাই ডান হাত থেকে আমরা পাব fg এবং এখন আমরা এর জায়গায় অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করতে পারব বা x দিয়েও তাই আমরা যা দেখেছি তা হল x→a fg হল fg এটি হলো এল হসপিটাল পদ্ধতির প্রমাণ এখানে একটি আলাদা রূপে এল হসপিটাল দেখব কারণ যখন আমরা নেব x→a ডান হাতে কারণ আমরা এই ব্যবধান নিয়েছি এই ফাংশনটির জন্য a ও b এর মধ্যে তাই আমরা যদি ধরি যে f ও g দুটি ফাংশন যা খোলা ব্যবধান I এর মধ্যে ডিফারেন্সিএবেল তাই স্বাভাবিকভাবে এর উপর কন্টিনিউয়াস যেখানে a রয়েছে এবং f এর মান 0 তাই এখন a রয়েছে কোথাও একটা এই ব্যবধান এর মধ্যে কিন্তু কোন বাউন্ডারিতে নয় তাই আমাদের কাছে যদি থাকে f a0g এবং gx≠0 এই ব্যবধান এর মধ্যে যদি x≠a এবং যদি xa হয় তাহলে যেকোনো কিছু হতে পারে এবং g এর উপর কোন সীমাবদ্ধতা থাকবে না কিন্তু এছাড়া xa তে g উধাও হয়ে যাবে না তাই এই ক্ষেত্রে ও এটা প্রমাণ করা যাবে যে লিমিট x→a এর ক্ষেত্রে কোন বাম বা ডান হাতের বিষয় নেই তাই লিমিট x→a fg এর মান সমান হবে fg যদি ডান হাতের লিমিটটা বজায় থাকে এবং এই প্রমাণটি একই ধরনের যা আমরা আগেই আলোচনা করেছি কারণ আমরা এখানে দুটি ব্যবধান উল্লেখ করেছি তাই a→x যেখানে xa এবং আমরা আরেকটি ব্যবধান ধরতে পারি যেখানে x→a যখন xa তাই এই দুটি ব্যবধান এর মধ্যে আমরা আগে মান গুলি সংযোজন করতে পারি যা আমাদেরকে একটি লিমিট x→a এর মান নির্ণয় করতে সাহায্য করবে এবং সেই উত্তরটি কে আমরা যখন এই ব্যবধান এ প্রয়োগ করব তখন আমরা পাব x→a দুটি লিমিটের ডান হাতের দিকে এবং বাম হাত থেকেও আমরা একই উত্তর পাবো যেটা থেকে আমরা এই উত্তর উপনীত হতে পারি যে fg এর মান x→a fg এর সমান আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই এল হসপিটাল পদ্ধতিটি কে সেই সব জায়গায় প্রয়োগ করা যায় যেখানে ফাংশন দুটি f ও g প্রযোজ্য নয় যেখানে x→a তাই আগের দুটি ক্ষেত্রে আমরা যে উত্তর পেয়েছি তা হল f 0 এবং g 0 তাই এই ক্ষেত্রে আমরা কিভাবে সেই উত্তরগুলি প্রয়োগ করতে পারব তাই আমরা যদি বুঝতে পারি যে প্রথম ডেরিভেটিভটির মান 0 a বিন্দুতে এবং ডেরিভেটিভ গুলি f ও g সেই কন্ডিশন গুলি মান্য করে যা f এবং g এর উপর প্রযোজ্য ছিল অর্থাৎ কন্টিনিউইটি ও ডিফারেনসিএবিলিটি তাহলে এই অনুপাত এর ক্ষেত্রে এল হসপিটাল পদ্ধতি প্রযোজ্য হবে আমরা আবার এই পদ্ধতি f ও g এর উপর প্রয়োগ করতে পারব যেহেতু দুটো ক্ষেত্রে তাদের মান 0 এবং পদ্ধতিটি বলছে যে f g এর লিমিট সমান হবে তাদের ডেরিভেটিভ এর সাথে এবং f ও g এর ডবল ডেরিভেটিভ এর অনুপাতের সাথে যখন x→a এটি আবার সেই আগের লিমিটের আরেকটি রূপ যেখানে লিমিট fg এর মান নির্ণয় করা যাবে লিমিট f ও g এর অনুপাত এর সাথে কিন্তু যদি f ও g দুটোর মান হয় 0 যখন x→a বা xa তাহলে আমরা আবার এল হসপিটাল পদ্ধতিটি ব্যবহার করতে পারব তাই সেই একই লিমিট এর মান সমান হবে লিমিট f কে যখন ভাগ করা হবে g দাঁড়া এবং তাদের দ্বিতীয় ডেরিভেটিভ যখন x→a বা আমরা এটাকে নিয়ে আরো অগ্রসর হতে পারি fএর ক্ষেত্রে তাই f এর ডবল ডেরিভেটিভ উধাও হয়ে যায় যখন xa এবং g এর ডবল ডেরিভেটিভ ও উধাও হয়ে যায় যখন xa তাই সেই ক্ষেত্রে আমরা আবার এল হসপিটাল পদ্ধতি ব্যবহার করতে পারি f ও g এ এর ডবল ডেরিভেটিভ এর ক্ষেত্রে এল হসপিটাল পদ্ধতিটি প্রযোজ্য আমরা আরেকটি সরলীকরণ যদি করি যথা x→a যে ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি এর একটা স্থির মান আছে কিন্তু একজন এই পদ্ধতিটি ব্যবহার করতে পারে যখন x→∞ বা x→ ∞ তাই এটি খুবই সাধারণ একটি পদ্ধতি এবং তাই আমরা কোন উদাহরণ এখানে দেখাচ্ছি না কিন্তু উভয় ক্ষেত্রেই এই পদ্ধতি প্রযোজ্য অতএব এখন যদি আমরা এল হসপিটালL'Hospital পদ্ধতি কে আরও এগিয়ে নিয়ে যেতে পারি ∞∞এর ক্ষেত্রে ধরা যাক fx→∞ এবং gx→∞ কারণ x→a বা x→±∞ আগের মতই কিন্তু এখন যে পার্থক্যটা আছে তা হল fx→0 ও gx→0 র পরিবর্তে দুটোই এগোচ্ছে র দিকে এবং এই ক্ষেত্রেও আমরা একই নিয়ম প্রয়োগ করব সেই ফাংশন গুলির অনুপাত তাদের ডেরিভেটিভ এর অনুপাত এর সমান যখন f ও g 0 র দিকে যাচ্ছে কখন যেন ডান হাতের লিমিটটির অস্তিত্ব থাকে তাই লিমিট fg এর অস্তিত্ব আছে এখন যদি আমরা আগের থেকে যে উত্তরগুলি পেয়েছি সেগুলিকে সংযোজন করি তাহলে সেগুলো দুটি রূপের লেখা যেতে পারে তা হল 00 অথবা ∞∞ দুটো ক্ষেত্রেই x→a বা x→±∞ সেই ক্ষেত্রে দুটি ফাংশানের অনুপাত এর মান সমান হবে তাদের ডেরিভেটিভ এর অনুপাত এর সমান এটি হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আমি এখন জানালাম এই ক্ষেত্রে যদি লিমিটটির কোন অস্তিত্ব না থাকে যদি ডেরিভেটিভ গুলির অস্তিত্ব না থাকে তার মানে এইটা নয় যে লিমিট fg এর কোন অস্তিত্ব নেই যা আমার এই উদাহরণ থেকে দেখতে পাবো ধরা যাক x1x তাই এই ক্ষেত্রে যা হচ্ছে তা হল যখন x এর মান এর দিকে যাচ্ছে তখনও আমাদের একটি ফাইনাইট মান পাব তাই এই ক্ষেত্রে নিউমেরেটর এর মান এবং ভাগ করা হবে দিয়ে তাই আমাদের কাছে পড়ে থাকছে রূপে এবং এই ক্ষেত্রে আমরা এল হসপিটাল পদ্ধতি ব্যবহার করতে পারব এই ক্ষেত্রে তোমরা যদি নিউমারেতার অর্থাৎ 1sin x এর ডেরিভেটিভ করো তোমরা পাবে cos x যে ক্ষেত্রে এক্স এর লিমিট x→∞ তাই এই ক্ষেত্রে cos x এর কোন অস্তিত্ব নেই এই বিষয়টিকে আমরা যদি অন্যভাবে পর্যালোচনা করি যথাক্রমে x→∞ xsin x এবং আমরা এটাকে অন্যরূপে লিখি 1sin x x তাই এই ক্ষেত্রে আমরা x ও sin x কে ভাগ করব এবং তারপর এই দুটো কে আলাদা করব তাই আমাদের কাছে থাকবে xxsin x x অর্থাৎ 1sin x x এবং এখন আমরা সরাসরি লিমিট নির্ণয় করতে পারব তাই 1sin x x তাই যখন x→∞ এবং যদি আমাদের কাছে sin x একটি ফাইনাইট সংখ্যা হয় তাহলে আমরা পাচ্ছি একটি ফাইনাইট সংখ্যা যাকে দাঁড়া ভাগ করছি ফলে তার মান দাঁড়াচ্ছে 0 তাই দ্বিতীয় খন্ড টির মান 0 অতএব 10 এর মান 1 এই ক্ষেত্রে আমরা এল হসপিটাল ব্যবহার করব কারণ এছাড়া লিমিটটির কোন অস্তিত্ব থাকবে না এবং আমরা বলতে পারতাম xsin x x এর কোন অস্তিত্ব নেই কিন্তু আমাদের গণনা ভুল হত তাই আমরা বারেবারে লিখেছি যে লিমিটটির ওই ডেরিভেটিভ এর ক্ষেত্রে অস্তিত্ব আছে এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ এখন একটি উদাহরণের ক্ষেত্রে ধরা যাক αβ∈R তাই এগুলি হল রিয়েল নাম্বার এবং আমাদের কাছে রয়েছে fxtan x βsin x x3x≠0 1x0 তাই এই ক্ষেত্রে আমরা নির্ধারণ করতে চাই যে ও র কোন মানের জন্য f ফাংশন কন্টিনিউয়াস হবে f ফাংশনটি 22 এই ব্যবধান এর মধ্যে কন্টিনিউয়াস তাই এখন আমাদের কি করনীয় ফাংশনটিকে কন্টিনিউয়াস করার জন্য tan x βsin x x3 এর মান 1 হতে হবে কারণ x≠0 তে ফাংশনটির মান 1 তাই শুধুমাত্র x0 তে কিছু অসুবিধা থেকে যায় এখানে যখন x≠0 তখন আমাদের কাছে একটি ফাংশন আছে যার সংজ্ঞা রয়েছে to এই ক্ষেত্রের মধ্যে তাই এটি একটি কন্টিনিউয়াস sin ফাংশন এবং x3 ও কন্টিনিউয়াস কিন্তু ফাংশনটি শুধুমাত্র x0 বিন্দুতে একটি বিভ্রান্তি তৈরি করবে তাই এখন আমরা ধরছি যদি লিমিট হয় xtan x βsin x x31 তাহলে ফাংশনটি কন্টিনিউয়াস হবে এইখান থেকে আমরা ও র মান নির্ণয় করব কোন কোন ও র মানের জন্য এই লিমিট তার মান হবে 1 তা আমাদের নির্ধারণ করতে হবে এবং এখন আমরা tan x βsin x x3এর মান নির্ণয় করব তাই যখন আমরা নেব x→0 তখন tan 0 হবে 0 sin 0 হবে 0 এবং x3 এর মান হবে 0 আমাদের কাছে রয়ে যাচ্ছে 00 এই ক্ষেত্রে আমরা এল হসপিটাল পদ্ধতি ব্যবহার করব এবং আমরা তা করলে ও tan x এরমান দাঁড়াবে x β sin x যা পরবর্তীকালে পরিবর্তিত হবে cos x এ যেটিকে 3 x2 দ্বারা ভাগ করতে হবে তাই x3 এর ডেরিভেটিভ করলে আমরা পাব 3 x2 যেখানে আমরা x→0 এই লিমিট প্রয়োগ করব এখন তোমাকে বুঝতে হবে এর ফলে এই ফাংশনটির কি হবে তাই আমাদের কাছে আছে এবং যখন x→0 সেই ক্ষেত্রে sec x এর মান 1 তাই তোমার কাছে এখন রয়েছে αβ cos 0 যার মান দাঁড়াবে 1 এই আমাদের কাছে রয়ে যাচ্ছে αβ যেটাকে 3 x2 দ্বারা ভাগ করতে হবে এবং x→0 প্রয়োগ করতে হবে তাই এই ক্ষেত্রে 3 x2 এরমান হবে 0 তাই আমাদের কাছে আছে αβ যেটাকে কিছু দ্বারা ভাগ করলে তার মান দাঁড়াবে 0 তাই আমাদের একটি উপায় রয়েছে এগোনোর জন্য বা লিমিটকে 1 করতে তা হল αβ সমান 0 কারণ সেই সময় আমরা পাব 00 রূপটি যেখানে এল হসপিটাল পদ্ধতি ব্যবহার করা যাবে এই ক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্য secx βcos x 3x2 এর লিমিট 1 এবং তার জন্য আমাদেরকে αβ র মান 0 হতে হবে কারণ x→0 এবং আমরা আরও অগ্রসর হতে পারবো ও এল হসপিটাল পদ্ধতি ব্যবহার করতে পারব এই পদ্ধতি ব্যবহার করে আমরা আগেই পেয়েছি একটি কন্ডিশন αβ র উপরে যে তাদের মান শূন্য এবং এখন সেটি আমরা প্রয়োগ করব এই ক্ষেত্রে র ডেরিভেটিভ পাব সে ক্ষেত্রে হবে 2sin x তাই sec x ও তার ডেরিভেটিভ sec x tan x হবে β কারণ cos x আমাদের দেবে sin x তাই এই ক্ষেত্রে β sin x কে যখন 6x দ্বারা ভাগ করব এবং এখন যদি আমরা দেখি তাহলে আমরা কি রূপ দেখব এখানে tan x এরমান হবে 0 এবং sin x এর মান হবে 0 অর্থাৎ নিউমেরেটর এ আমরা পাব 0 যেটাকে যখন 6x দ্বারা ভাগ করব তখন পাবো 0 অর্থাৎ আমরা 00 একটি রূপ পাব যেখানে আমরা এল হসপিটাল পদ্ধতি ব্যবহার করব এখানে লিমিট x→0 অর্থাৎ আমাদের কাছে এখনো আছে x ও tan x অতএব x আমাদের দেবে 2 sec x sec x tan x এবং সেই জন্য এটি তৈরি হবে 4x ও sec x sec x tan x এবংtan x তার নিজের রূপেই থেকে যাবে এবং তার সাথে যোগ হবে 2αx এর ফলে tan x গিয়ে দাঁড়াবে ডেরিভেটিভ এর সমান x β sin x যা তৈরি হবে cos x যেটাকে 6 দ্বারা ভাগ করব কারণ 6x এর ডেরিভেটিভ হয় 6 তাই আমরা যদি এখন পুনরায় দেখি তাহলে তার মান কত দাঁড়াবে এক্ষেত্রে sec x 1 tan x এর মান হবে 0 তাই এই সমীকরণটির মান হবে 0 যেখানে x→0 তখন এগুলি দাঁড়াবে 2 এবং তারপর β তাহলে নিউমারেটার এ আমরা পাব 2α যাকে ভাগ করব 6 দিয়ে যখন লিমিট হবে x→0 তাই 2α 6 র মান যদি 1 হতে হয় তাহলে আমাদের লিখতে হবে 2α β6 তাহলে আরেকটা কন্ডিশন আমরা পেলাম 2α β6 এই দুটো সমীকরণ 0 ও 2α β6 এর সমাধান করলে আমরা পাব α2 এবং 2 তাই ও এর এই মান গুলির জন্য ফাংশনটি কন্টিনুওস হবে বা অন্যভাবে আমরা বলতে পারি যে লিমিটটা হবে α tan xβsin xx3 যার মান দাঁড়াবে 1 অর্থাৎ ফাংশনটির মান 1 যখন x 0 এই বিষয়গুলির উপর ভিত্তি করে আমরা এই লেকচারগুলো তৈরি করেছি তাই ইন্টিগ্রাল ও ডিফারেনশিয়াল ক্যালকুলাস বইটা পিসকুনব এর লেখা সংখ্যা 1 এবং ক্রাইজিগ এর লেখা অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স তাই আজকে এই ইনন্ডিটারমিনেট রূপ থেকে আমরা যা জানলাম তা হল যে এরা বিভিন্ন রূপ নিতে পারে যেমন 00 ∞∞ 0×∞ ∞ ∞ 00 0 1 আজকে আমরা শিখেছি এই ধরনের লিমিট গুলির মান কিভাবে গণনা করা হয় এবং এল হসপিটাল পদ্ধতি খুবই উপকারী এই ধরনের 00 বা ∞∞ র মান নির্ণয় করার জন্য আমরা যখন একটি প্রয়োগ করব যে এই লিমিটের মান সমান হবে সেই সমানুপাতিকের লিমিটের সাথে এবং পুনরায় যদি f ও gকে দেখি তাহলে দুটোই 00 বা ∞∞ রূপ নিতে পারে যেখান থেকে আমাদেরকে তাদের সমানুপাতিক মান নির্ণয় করতে হবে এই ক্ষেত্রে আমরা উপরোক্ত পদ্ধতিগুলোর ব্যবহার করে যথাযথ উপকার পেতে পারি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হল তা হল এই পদ্ধতিটি সঠিক ও প্রযোজ্য যখন লিমিট গুলোর অস্তিত্ব আছে এবং সেই ক্ষেত্রেই আমরা একটি ধারণায় পৌঁছাতে পারবো কিন্তু যদি লিমিটগুলি প্রযোজ্য নয় তাহলে আমরা কোন ধারণায় উপনীত হতে পারব না অতএব এই পদ্ধতিটি খুবই উপকারী পরবর্তী লেকচারে আমরা দেখব অন্যান্য ক্ষেত্রে কিভাবে সমাধান করা যায় ধন্যবাদ